মেন্ডেলিয়ান জেনেটিক্স বক্তৃতার সেটটিতে আপনাদের স্বাগত আমরা দেখেছি যে অনেক রোগের একটি জিনগত ভিত্তি রয়েছে যেমন উদাহরণ হিসেবে আমাদের দেশে সিকেল সেল অ্যানিমিয়া বা সিকেল সেল ডিজিজ বিটা থ্যালাসেমিয়া ডাউন সিনড্রোম গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজিনেসের ঘাটতি এই সমস্ত জিনগত রোগ হয় এবং অন্যান্য দেশ যেমন আমেরিকায় সিস্টিক ফাইব্রোসিস একটি বহুল সংঘটিত জিনগত ব্যাধি একইভাবে হান্টিংটন রোগ Huntington's disease অ্যাচন্ড্রোপ্লাজিয়া এবং আরও অনেক কিছু রয়েছে এগুলি কেবল উদাহরণ আমাদের সামগ্রিক লক্ষ্য ছিল এই আমরা যদি একটি শিশু রোগ উত্তরাধিকার সূত্রে পাওয়ার সম্ভাবনার পূর্বাভাস দিতে পারি তবে পিতামাতাকে ভালভাবে জানানো যেতে পারত তাদের সন্তানের মধ্যে এটি প্রতিকার করার জন্য আমরা বেশ কিছুটা জানি কিভাবে তথ্য উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় বা বৈশিষ্ট্যগুলি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় এই ধরণের লক্ষ্যে মেন্ডেলিয়ান জেনেটিক্সের নীতি যা প্রায় দেড়শ বছর বা একশ বছরেরও বেশি আগে তৈরি হয়েছিল ব্যবহার করা খুব সুবিধাজনক এবং সেই কারণে এখানে আমরা মেন্ডেলিয়ান জেনেটিক্সের আলোচনা করছি এই ভিডিওটি আমি আপনাদের দেখিয়েছি যদি আপনি ইতিমধ্যে এটি না দেখেন তাহলে এই ভিডিওটি একবার দেখুন কিছুটা লম্বা কিন্তু মেন্ডেলের পরীক্ষা এবং নীতির উপর একটি খুব সুন্দর ভিডিও মেন্ডেলের পরীক্ষাগুলিতে যাওয়ার আগে আজকাল আমরা জেনেটিক্স প্রসঙ্গে সব যেসব টার্মিনোলজি ব্যবহার করি তা ম্যাপ করা দরকার যে ইকুইভালেন্ট টার্মিনোলজি মেন্ডেলের একটি উত্তরাধিকার বিশ্লেষণের সাথে ব্যবহৃত হয় উদাহরণ হিসাবে আমরা সিস্টিক ফাইব্রোসিস নিয়েছিলাম এবং আমরা বলেছি একটি ক্লোরাইড ট্রান্সপোর্টারের উপস্থিতি এটি আণবিক প্রকৃতির এমন হতে পারে যে কেউ লম্বা খাটো এবং আরও যাকিছু হতে পারে এবং আমরা বলেছিলাম যে এটি একটি চরিত্র যা একটি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত বৈশিষ্ট্য যুক্ত ক্লোরাইড ট্রান্সপোর্টারের উপস্থিতি এটি দুই ধরণের হতে পারে যদি ক্লোরাইড ট্রান্সপোর্টারের জন্য মেমব্রেন প্রোটিন কার্যকর হয় তাহলে ঠিক আছে যদি ক্লোরাইড ট্রান্সপোর্টারের জন্য মেমব্রেন ট্রান্সপোর্টার কার্যকর না হয় তখন আমাদের রোগটি হয় সুতরাং এখানে দুটি বৈশিষ্ট্য রয়েছে কার্যকারিতা এবং অকার্যকারিতা এবং এই দুটি বৈশিষ্ট্যই এই চরিত্রের ভেরিয়ান্স এবং এটিই এখানে টার্মিনোলজি অন্য কথায় ক্লাসিকাল টার্মিনোলজিতে লম্বা এবং খাটো এগুলি উচ্চতা চরিত্রের বৈশিষ্ট্য তারপরে আমরা বলেছিলাম যে প্রতিটি বৈশিষ্ট্য নির্ধারিত হয় হোমোলোগাস ক্রোমোজোমে উপর অবস্থিত দুটি অ্যালিল দ্বারা যা জিনের সমতুল্য উদাহরণস্বরূপ হোমোলোগাস ক্রোমোজোমের দুটি লোকাসে কি আছে তার ওপর নির্ভর করে এটি TT Tt tT or tt দ্বারা নির্ধারিত হতে পারে যদি উভয় T উপস্থিত থাকে তবে ক্লোরাইড ট্রান্সপোর্টারের জন্য মেমব্রেন প্রোটিন কার্যকর হয় যদি তাদের মধ্যে অন্তত একটি T হয় তখনো এটি কার্যকর হয় যদি উভয়ই ছোট হয় তবে এটি অকার্যকর এটি আণবিক বিষয়ের মধ্যে ম্যাপিং যা বর্তমানে আমরা জানি প্রাচীন মেন্ডেলিয় যুগের তুলনায় যখন এর কিছুই জানা ছিল না এবং উত্তরাধিকার বিষয়টি ব্যাখ্যা করার জন্য এই ধরণের মডেল উপস্থাপন করা খুব ইন্সাইটফুল আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি সহজ অনুমান বিভিন্ন অনেক রোগ রয়েছে যা এই অনুমান অনুসরণ করে না আমরা প্রথমে এই অনুমানটি দেখব যা খুব কার্যকর এবং তারপর আমি এটি দীর্ঘায়িত করব আপনাদের পার্থক্যগুলি দেখানোর জন্য আমি মনে করি শেষবারে আমরা এখানেই থেমেছিলাম তাই আসুন আমরা এই বক্তৃতার উপাদানটি নিয়ে আরও এগিয়ে যাই আমরা মেন্ডেলের কিছু কাজ পর্যালোচনা করতে যাচ্ছি আমি আবার এই ভিডিওটি দেখার উপর জোর দেব মেন্ডেল উত্তরাধিকারের নীতি আবিষ্কার করার জন্য মটর গাছ নিয়ে কাজ করেছিলেন আপনারা জানেন প্রথম বক্তৃতায় আমি এজন্য খানিকটা পড়তে বলেছিলাম কিছুটা পড়ার কারণ আমাদের চারপাশে অবস্থিত কিছু জিনিস আমরা বুঝতে চাই এই গবেষণাটি এরকমই এক ধরণের ছিল এবং দেখুন এটি কোথায় নিয়ে গেছে মেন্ডেলের কাজে ফিরে আসি মেন্ডেল সাতটি চরিত্র নিয়ে অধ্যায়ন করেছিলেন যার প্রত্যেকটির দুটি বৈশিষ্ট ছিল তিনি যে চরিত্রগুলি গবেষণা করেছিলেন সেগুলি হল ফুলের রঙ বীজের রঙ বীজের আকার শুঁটির রঙ শুঁটির আকার কাণ্ডের দৈর্ঘ্য এবং ফুলের অবস্থান এই চরিত্রগুলি ব্যাখ্যা করার জন্য আসুন আমরা আরো এগিয়ে যাই ফুলের রঙ বীজের রঙ বীজের আকার শুঁটির রঙ শুঁটির আকার কাণ্ডের দৈর্ঘ্য এবং ফুলের অবস্থান এগুলিকে ফেনোটাইপ বলা হয় উদাহরণস্বরূপ ফুলের রঙ বেগুনি বা সাদা হতে পারে উভয়ই ফেনোটাইপ ফুলের রঙ একটি ফেনোটাইপ এখানে মটর গাছের নির্দিষ্ট ক্ষেত্রে এটি আমরা একটি চিত্রের আকারে দেখি ফুলের রঙ হয় বেগুনি বা সাদা হবে বীজের রঙ হয় হলুদ বা সবুজ হবে বীজের আকার গোল বা কুঞ্চিত হবে বৃত্তাকার হলেও এটি আসলে মসৃণ গোল বা কুঞ্চিত শুঁটির রঙ হয় সবুজ বা হলুদ হবে শুঁটির আকার স্ফীত বা সংকীর্ণ হতে পারে কান্ড দৈর্ঘ্য হয় লম্বা বা খাটো হতে পারে এবং ফুলের অবস্থানটি অক্ষীয় বা প্রান্তীয় হতে পারে মেন্ডেল এইসব চরিত্রের অধ্যায়ন করেছিলেন তার মধ্যে বেশিরভাগ চরিত্রই সরল ছিল এমনটি ঘটনাচক্রে হয়েছিল যে তারা সরল ছিল এবং সেজন্য উত্তরাধিকারের মূলনীতিগুলি মেন্ডেলের দ্বারা অধ্যয়নযোগ্য হয়েছিল তিনি উত্তরাধিকারের মৌলিক আইনগুলি প্রকাশ করতে পারতেন যার বেশিরভাগটিই সরল উত্তরাধিকারের জন্য প্রযোজ্য ছিল এখন আসুন আমরা একটি চরিত্র দেখি যা হল ফুলের রঙ মেন্ডেল প্রকৃত ব্রিডিং উদ্ভিদ ট্রু ব্রিডিং প্লান্ট নিয়ে তার পরীক্ষা শুরু করেছিলেন প্রকৃত ব্রিডিং বলতে কি বোঝায় এর মানে ফুলের রঙের প্রসঙ্গে ফুলের একই রঙ সকল প্রজন্মে সমস্ত অফসপ্রিংয়ে দেখা যায় যার অর্থ এটি নিজেদের মধ্যে প্রকৃত ব্রিডিং করেছে এবং সেইজন্য যদি ফুলের রঙ বেগুনি হয় তবে এটি আগামী সমস্ত প্রজন্মে বেগুনি হবে যদি এটি সাদা হয় তবে এটি আগামী সমস্ত প্রজন্মে এটি সাদা হবে এই জাতীয় উদ্ভিদকে প্রকৃত ব্রিডিং উদ্ভিদ ট্রু ব্রিডিং প্লান্ট বলে এবং তার পরীক্ষা শুরু করার আগে মেন্ডেল সময় দেওয়ার ব্যাপারে সচেতন ছিলেন এটা নিশ্চিত করার জন্য যে তারা বাস্তবে প্রকৃত ব্রিডিং উদ্ভিদ ছিল কিনা যখন তিনি প্রকৃত ব্রিডিং উদ্ভিদ ট্রু ব্রিডিং প্লান্ট গুলি নিয়ে পরীক্ষা শুরু করেছিলেন যেগুলি বেগুনি রঙের ফুল এবং যেগুলি সাদা রঙের ফুল দিয়েছিল তিনি সেগুলির একে অপরের সাথে ক্রস ঘটিয়েছিলেন উদ্ভিদটির পরাগ এবং স্ত্রী অংশটি বিভিন্ন ভাবে মিলন করানো হয়েছিল এবং এই ক্রসের ফলে প্রথম প্রজন্মের সমস্ত উদ্ভিদে বেগুনি ফুল দিয়েছিল এটি পিতামাতার প্রজন্ম প্রথম প্রজন্মের কেবল বেগুনি ফুল ছিল সাদা ফুলের কোনও চিহ্ন ছিল না এবং এর মাঝামাঝি কিছু ছিল না বরং এই ক্ষেত্রে এটি হয় বেগুনি অথবা সাদা ছিল এবং F1 প্রজন্মে সবই বেগুনি ছিল এটিই ছিল পর্যবেক্ষণ এবং বিপুল সংখ্যক উদ্ভিদের উপর তিনি এটি পর্যবেক্ষণ করেছিলেন এবং এটি খুঁজে পেতে তিনি একটি পরিসংখ্যান বিশ্লেষণ করেছিলেন রংয়ের একটি পরিসংখ্যান বিশ্লেষণ এখানে খুব বেশি অর্থবহ নয় এই বিভিন্ন ফলাফলে আসার জন্য তিনি পরীক্ষাগুলির সম্পূর্ণ সেটটির উপর পরিসংখ্যান বিশ্লেষণ করেছিলেন এখানে এটি কোনও পার্থক্য করে না এখানে সবই ছিল বেগুনি ফুল তারপরে তিনি যা করেছিলেন তা হল তিনি বেগুনি ফুলগুলিকে নিজেদের মধ্যে হয় স্ব পরাগযোগ বা ক্রসপরাগযোগ করেছিলেন এটি F1 প্রজন্মে আরেকটি বেগুনি ফুলের সাথে ক্রস করে যখন F2 প্রজন্মে তা ঘটেছিল তখন অদ্ভুত কিছু ঘটেছিল তিন চতুর্থাংশ ফুল তিনি গবেষণা করেছিলেন 929 টি গাছের মধ্যে প্রায় তিন চতুর্থাংশ বেগুনি এবং এক চতুর্থাংশ সাদা ছিল বেশিরভাগ উদ্ভিদে সুতরাং প্রথম প্রজন্মে যে সাদা রঙটি দেখা যায় নি দ্বিতীয় প্রজন্মে তা দেখা গিয়েছিল তিনি এটি লক্ষ্য করেছিলেন প্রচুর একক বৈশিষ্ট্য দ্বৈত বৈশিষ্ট্য এবং আরও কিছু নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষার পরে ফলাফলগুলি ব্যাখ্যা করার জন্য মেন্ডেল একটি মডেল তৈরি করেছিলেন যা নীচে এইভাবে দেওয়া যেতে পারে জিন বা অ্যালিলের বিকল্প সংস্করণ মনে করি বেগুনির জন্য P এবং সাদার জন্য p উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত চরিত্রের মধ্যে পার্থক্য নির্ধারণ করে এটি মডেলের প্রথম ধারণা অন্য কথায় জিনোটাইপ জিন বা অ্যালিল ফেনোটাইপ নির্ধারণ করে যে বৈশিষ্ট্য গুলি দেখা যায় P বেগুনি নির্ধারণ করে এবং p এটি সাদা কিনা তা নির্ধারণ করে প্রতিটি চরিত্রের জন্য জীব দুটি অ্যালিলের উত্তরাধিকারী পিতা মাতার কাছ থেকে একটি করে উভয় P বা p হওয়ার পরিবর্তে যদি দুটি অ্যালিল পৃথক হয় Pp ডমিন্যান্ট অ্যালিল P ফিনোটাইপ নির্ধারণ করে উদাহরণস্বরূপ যদি এখানে একটি P এবং একটি p থাকে তবে P এর বৈশিষ্ট্য দেখা যাবে অন্য কথায় এর ফলে বেগুনি ফুল হবে টার্মিনোলজিতে উভয় যদি একই হয় উভয় যদি বড় বা ছোট হয় তবে সেগুলি হোমো একই জাইগাস হিসাবে বিবেচিত হয় এবং যদি তারা আলাদা হয় তাদের বলা হয় হেটারো ভিন্ন জাইগাস হোমোজাইগাস এবং হেটারোজাইগাস এগুলি সাধারণ ব্যবহৃত পদ উভয়ই যদি এক হয় হোমো তাই হোমোজাইগাস উভয় যদি আলাদা হয় হেটারো তাই হিটারোজাইগাস গেমেট গঠনের সময় একটি চরিত্রের দুটি অ্যালিল আলাদা হয়ে যায় আপনি হয়তো মায়োসিস পড়েছেন তাই আপনি জানেন যে গেমেট কি জীবাণু কোষগুলি বিভাজনের সময় এটি ঘটে এখানে আমরা দুটি অ্যালিলের বিচ্ছেদ সম্পর্কে কথা বলছি এবং মেন্ডেল যা বলেছিলেন তা হল তারা গেমেট গঠনের সময় পৃথক হয় এবং বিভিন্ন গেমেট ডিম্বাণু এবং শুক্রাণু কোষে অবস্থান করে এবং একে 'ল অফ সিগ্রেগেশন' বলে দুটি অ্যালিল আলাদা তাদের পৃথক গ্যামেটে স্থাপন করা হয় এবং প্রতিটি চরিত্র উদাহরণস্বরূপ ফুলের রঙ বীজের রঙ বীজের আকার এগুলি সব আলাদা চরিত্র প্রতিটি চরিত্র অন্য চরিত্রের থেকে স্বাধীনভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এই মুহূর্তে আমরা কেবল একটি চরিত্রের দিকে নজর দিচ্ছি তবে সমস্ত চরিত্র একই সাথে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয় যা আমরা সকলেই জানি মেন্ডেল তাঁর অধ্যয়নের মাধ্যমে যা বলেছিলেন তা হল প্রতিটি চরিত্র অন্য চরিত্রের থেকে স্বাধীনভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এবং একে 'ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাশর্টমেন্ট' বলে এই দুটি প্রধান অবদান হিসাবে গৃহীত হয় 'ল অফ সিগ্রেগেশন' এবং 'ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাশর্টমেন্ট' কেন এটি এরকম তা খুব শীঘ্রই পরিষ্কার হয়ে যাবে এটি প্রকাশিত হয় খুব সহজ বিশ্লেষণের মাধ্যমে আপনি যদি আবার আগের পরীক্ষার দিকে তাকান P প্রজন্মে বেগুনি ফুল সাদা ফুল ছিল এই বেগুনি ফুলগুলি প্রকৃত ব্রিডিং প্রজাতি ছিল এবং তাই বেগুনি ফুলের অর্থ উভয়ই P এবং সাদা ফুলের অর্থ উভয়ই p অন্য কথায় এখানে কোনও হেটারোজাইগোসিটি নেই তাই এক্ষেত্রে গেমেটের উভয় P হবে এবং এই ক্ষেত্রে উভয় p হবে নিষেকের পরে জিনোটাইপটি Pp যার ফলে বেগুনি ফুল হবে কারণ P ডমিন্যান্ট তাই না এখান থেকে পাওয়া গেমেটের অর্ধেক P হবে এবং বাকি অর্ধেকের কাছে p থাকবে এবং তাই F2 প্রজন্মে আপনি যদি সমস্ত সম্ভাবনার দিকে তাকান তাহলে উদ্ভিদের শুক্রাণু থেকে p এবং p উদ্ভিদের ডিম্বাণু থেকে P এবং p এবং সংমিশ্রণগুলি PP Pp pP এবং pp যদি অন্তত একটি P হয় তবে এটি বেগুনি রঙের ফুল দেবে কারণ এটি ডমিন্যান্ট সেজন্য আপনি চারটির মধ্যে তিনটি বেগুনি এবং একটি সাদা পেয়েছেন এই ধরণের বিশ্লেষণ যেখানে আপনি শুক্রাণু থেকে গেমেট এবং ডিম্বাণু থেকে গেমেট নিয়ে এই ধরণের স্কোয়ার ব্যবহার করে সমস্ত সম্ভাবনার দিকে তাকান তাকে একটি 'পুনেট স্কয়ার' বলে এই ধরণের বিশ্লেষণে এটি খুব ব্যবহৃত হয় আপনি যদি খুব জটিল পরিস্থিতি নিয়ে কাজ না করেন তবে এটি বেশ সুন্দর একটি বা দুটি বৈশিষ্ট্য একটি বা দুটি চরিত্র নিয়ে এটি করা বেশ ভাল এটি আপনাকে দৃশ্যমান অনুভূতি দেয় যা ঘটছে তার জন্য আপনি যদি প্রবাবিলিটি বিষয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন তবে এটি করা সহজ কাজ আমরা এটি কিছুক্ষণের মধ্যে দেখব মায়োসিসের সময় কি হচ্ছে আপনি যদি তা দেখেন তবে এটি ঘটে P প্রজন্ম আমার মনে হয় এখানে কিছুটা আলাদা উদাহরণ বিবেচনা করা হল হলুদ গোলাকার বীজ এই দুটি বৈশিষ্ট্যকে একত্রে বিবেচনা করা হচ্ছে এবং এগুলি সবুজ কুঞ্চিত বীজ হলুদ গোলাকার বীজগুলি হল প্রকৃত ব্রিডিং তাই YYRR এবং সবুজ কুঞ্চিত বীজগুলি yyrr হবে মায়োসিসের সময় তারা গেমেটগুলি তৈরি করে গেমেটগুলি কেবল YR এবং yr হবে এবং নিষেকের পর এই দুটি হল সম্ভাবনা আসুন আমরা সেগুলি একে একে দেখি তারা মিশ্রিত হয় এবং যেভাবে তারা নিজেদেরকে সজ্জিত করে তা হবে Rr Yy এবং মায়োসিসের সময় কি ঘটেছিল তা দেখুন বিশেষ করে মেটাফেজ এক এবং অ্যানাফেজের সময় অ্যানাফেজে এগুলি পৃথক হতে এবং মেটাফেজ টু শুরু করে RY এবং ry এই গেমেটগুলি তৈরি হয় এবং ফলস্বরূপ এখানে গেমেটগুলি হয় YR বা yr হবে অপরপক্ষে ব্যবস্থাটি যদি এমন হয় rY Ry তাহলে অ্যানাফেজের সময় তারা পৃথক হয়ে যায় যার ফলে এখানে r Y R y পাই সুতরাং এক চতুর্থাংশ আটটির মধ্যে দুটি RY এক চতুর্থাংশ ry এক চতুর্থাংশ rY এবং এক চতুর্থাংশ Ry হয় এই ধরণের পৃথকীকরণের ফলে মূলত এটি ঘটে এটি আরও পরিষ্কার হবে যখন আমরা দুটি জিনিস একসাথে আলোচনা করব তবে এটি আপনাকে পুনেট স্কয়ারের জন্য আণবিক ভিত্তি দেয় এক্ষেত্রে দুটি চরিত্র তবে আপনি এটি একটি চরিত্রের দিক থেকেও দেখতে পারেন আসুন এখন আমরা প্রবাবিলিটির দিকে তাকাই যেমন আমি বলেছিলাম আপনি যদি এটি প্রবাবিলিটির দিক থেকে দেখেন আপনি যদি সেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে বিশ্লেষণটি আরও সহজ হয়ে যায় আসুন আমরা এটি প্রয়োগ করি বা প্রবাবিলিটির দিক থেকে আমরা এখনই যে ক্রসটি করেছি তা দেখি F1 প্রজন্মে প্রকৃত ব্রিডিং উদ্ভিদের মধ্যে যে ক্রসটি আমরা এইমাত্র বিবেচনা করলাম তাতে বেগুনি ফুল পাওয়ার প্রবাবিলিটি ছিল এক সবই বেগুনি ছিল Pp থেকে প্রাপ্ত সুতরাং মনোহিব্রিড মনো হল একটি চরিত্র হাইব্রিড মানে দুটি অ্যালিলের মিশ্রণ এবং সাদা ফুল পাওয়ার প্রবাবিলিটি শূন্য F2 প্রজন্মে হোমোজাইগাস বা হেটারোজাইগাস অবস্থা থেকে উদ্ভূত বেগুনি ফুল পাওয়ার প্রবাবিলিটি হল তিন চতুর্থাংশ PP হোমোজাইগাস Pp উভয় ক্ষেত্রে এটি হেটেরোজাইগাস সমস্ত সম্ভাব্য সংমিশ্রনে কেবল pp থেকে উদ্ভূত হয়ে সাদা ফুল পাওয়ার প্রবাবিলিটি ছিল এক চতুর্থাংশ তাই F2 তে হিটারোজাইগোট পাওয়ার প্রবাবিলিটি হল ¼ ¼ যা অর্ধেক আপনি প্রবাবিলিটির এই ধরণের বিভিন্ন গণনা করতে পারেন আপনি বিভিন্ন জিনিসের প্রবাবিলিটি খুঁজে বার করতে পারেন আপনি যদি প্রবাবিলিটি ব্যবহার করায় স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে আপনাকে আর স্কোয়ারগুলি আঁকতে হবে না যা কিছুটা বিস্তৃত যখন আমরা প্রবাবিলিটি ব্যবহার করি তখন এটি অনেক সহজ হয়ে যায় বিশেষ কারণ হিসেবে মেন্ডেলিয়ান নীতি অনুসারে চরিত্রগুলির উত্তরাধিকার একে অপরের থেকে স্বতন্ত্র 'ল অফ ইনডিপেনডেন্স' তাই আমরা একাধিক চরিত্রকে স্বাধীন ঘটনা হিসাবে বিবেচনা করে এক সাথে উত্তরাধিকার প্রবাবিলিটিগুলি বিশ্লেষণ করতে পারি যখন আমরা দুটি চরিত্র বিবেচনা করব তখন এটি আরও স্পষ্ট হবে আমি এই আণবিক ভিত্তিটিই দেখিয়েছি আসুন মেন্ডেল এটি যেভাবে দেখেছিলেন তা দেখি তার জন্য আসুন আমরা দেখি বীজের রঙ হলুদ বা সবুজ বীজের আকার গোলাকার এবং কুঞ্চিত একসাথে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত বা একসাথে বিবেচিত YYRR সাথে yyrr এর একই ধরণের ক্রস এক্ষেত্রে গেমেটগুলি হবে YR এবং yr নিষেকের পরে এটি পুরোপুরি হেটারোজাইগাস YyRr হতে চলেছে এবং তারপর তারা স্বাধীনভাবে উত্তরাধিকারী বা স্বাধীনভাবে সংযুক্ত হতে চলেছে এর অর্থ এই যে বীজের রঙ বীজের আকারের থেকে পৃথক হবে বীজের বর্ণের উত্তরাধিকার বীজের আকারের উত্তরাধিকার থেকে স্বতন্ত্র হবে এখানে যদি আমরা সমস্ত প্রবাবিলিটির একটি পুন্নেট স্কয়ার আঁকতে পারি যদি আপনি গণনা করেন আপনি দেখবেন যে ষোলটি প্রবাবিলিটির মধ্যে নয়টি হলুদ এবং গোলাকার হবে উভয় ডমিনেন্ট চরিত্র ষোলোটির মধ্যে তিনটি গোল এবং সবুজ হবে ষোলোটির মধ্যে তিনটি হলুদ এবং কুঞ্চিত এবং ষোলোটির মধ্যে একটি সবুজ এবং কুঞ্চিত হবে দুটি চরিত্রের মধ্যে এটি যেভাবে ঘটে এখানে আমরা পুনেট স্কয়ারগুলি ব্যবহার করে তার ধারণা পেতে পারি প্রবাবিলিটির শর্তানুযায়ী F2 তে একটি উদ্ভিদে উভয় চরিত্রের জন্য হোমোজাইগাস ডমিন্যান্ট জিনোটাইপের প্রবাবিলিটি এর মানে কি 'হোমোজাইগাস' মানে উভয়ই এক হওয়া উচিত 'ডমিন্যান্ট' মানে আমাদের টার্মিনোলজিতে উভয়ই বড় হওয়া উচিত সুতরাং অন্য কথায় YY এবং RR এর প্রবাবিলিটি আমরা জানি যে YY এর প্রবাবিলিটি 14 এবং RR এর প্রবাবিলিটি 14 এবং যেহেতু এগুলি স্বাধীনভাবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত স্বাধীনভাবে সংযুক্ত তাই আপনি এগুলি গুন করতে পারেন ¼ x ¼ এটি 116 সুতরাং স্বতন্ত্র ঘটনাগুলির জন্য আপনি প্রবাবিলিটি বহুগুণ করতে পারেন এখন YYRR জিনোটাইপ সহ F2 তে একটি উদ্ভিদের প্রবাবিলিটি এই দুটি হল স্বতন্ত্র এটি Yy এর প্রবাবিলিটির সাথে RR এর প্রবাবিলিটি গুন করে নির্ধারণ করা যেতে পারে যা ½ x ¼ এবং তা হল 18 আরও একটি বিষয় আপনি কিভাবে এটি ব্যবহার করতে পারেন তা বোঝানোর জন্য আপনি যদি প্রবাবিলিটিতে স্বচ্ছন্দ হন তবে এটি খুব সহজ হয়ে যায় উভয় চরিত্রের জন্য হোমোজাইগাস রিসেসিভ জিনোটাইপ সহ F2 তে একটি উদ্ভিদের প্রবাবিলিটি আমাদের টার্মিনোলজিতে 'হোমোজাইগাস' মানে দুটি একই 'রিসেসিভ' মানে দুটি ছোট বর্ণ অন্য কথায় yyrr এর প্রবাবিলিটি ¼ x ¼ হবে যা 116 আপনি এই পদ্ধতির সাহায্যে অনেক সম্ভাব্য প্রবাবিলিটির গণনা করতে পারেন আপনি তিনটি চরিত্র চারটি চরিত্র এবং আরও অনেক কিছু নিতে পারেন তারপর আপনি এটি সমাধান করতে পারেন এখানে তিনটি চরিত্র রয়েছে আসুন আমরা বলি যে আমরা নিম্নলিখিত তিনটি চরিত্রের প্রতি আগ্রহী PpYyRr এবং Ppyyrr এর ক্রসের ফলে অফস্প্রিংয়ের মধ্যে ফুলের রঙ বীজের রঙ এবং বীজের আকৃতি এটি P সাপেক্ষে হেটারোজাইগাস যদিও Y এবং R সাপেক্ষে হোমোজাইগাস আমরা মনে করি যে তিনটি চরিত্রের মধ্যে কমপক্ষে দুটি চরিত্র নিয়ে রিসেসিভ ফিনোটাইপ প্রদর্শনকারী অফস্প্রিংয়ের ভগ্নাংশটি আমরা জানতে চাই এটিতে আমরা আগ্রহী আপনি যদি পুনেট স্কয়ার দেখেন তবে এটি কিছুটা কাজের কাজ এখানে আপনি যদি প্রবাবিলিটি জানেন তবে আপনি দ্রুত এগুলি লিখে ফেলতে পারবেন অতএব কমপক্ষে দুটি চরিত্র রিসেসিভ ফেনোটাইপ প্রদর্শন করে একসাথে দুটি নিয়েছি সুতরাং বিভিন্ন সম্ভাবনা গুলি হল ppyyRr ¼ x ½ x ½ 116 অথবা ppYyrr ¼ x ½ x ½ 116 অথবা Ppyyrr ½ x ½ x ½ 18 216 অথবা PPyyrr ¼ x ½ x ½ 116 অথবা আমরা তিনটিকেই রিসেসিভ বলে বিবেচনা করতে পারি যেহেতু প্রশ্নে ন্যূনতম দুটি চরিত্রকে রিসেসিভ হওয়ার কথা বলা হয়েছে সেজন্য অপর সম্ভাবনাটি হল Ppyyrr ¼ x ½ x ½ 116 আমাদের কেবল এই সমস্ত জিনিস একসাথে যোগ করতে হবে সুতরাং কমপক্ষে দুটি রিসেসিভ ফেনোটাইপের প্রবাবিলিটি এটি কেবল এই সমস্ত প্রবাবিলিটির সংযোজন যা 616 বা 38 এইভাবে অনেক প্রবাবিলিটি নির্ণয় করা যায় এবং সেগুলি কার্যকর হতে দেখা যায় কারণ আমরা যখন রোগ গুলি নিয়ে আলোচনা করব তখন আমরা কিছু উপায় দেখব আমি মনে করি এটি বক্তৃতাটি সমাপ্ত করার সঠিক সময় এখানে আমরা মটর উদ্ভিদের সাথে ম্যান্ডেলের পরীক্ষা দেখেছি তাদের ফলাফল এবং সাধারণ প্রবাবিলিটি ব্যবহার করে ফলাফলগুলির বিশ্লেষণ এবং মেন্ডেলের প্রাপ্ত 'ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাশর্টমেন্ট' যখন আমরা সামনের দিকে এগিয়ে যাব তখন আমরা রোগের দিকে জিনিসগুলি আরও নিয়ে যাব এবং রোগগুলির পূর্বাভাস দেওয়ার জন্য 'মেন্ডেলিয়ান জেনেটিক্সের' ব্যবহার দেখব পরের বক্তৃতায় দেখা হবে